এই আধিবেশনে আমরা সমাধান করব অ্যাসাইনমেন্ট 6 এর অ্যাসাইনমেন্ট 5 সমাধান করার সময় আমি যেমন বলেছিলাম এই অ্যাসাইনমেন্ট টি ও সমাধান করবে পাঠ সহায়করা যারা প্রথম থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট দেখে সমাধান করে ও তাদের গ্রেডিং করে এর থেকে তোমাদের ধারণা হবে যে ছাত্র রা এমন সমস্যা কি ভাবে সমাধান করে আজকের অ্যাসাইনমেন্ট সমাধান করবে শৈলেন্দ্র কুমার ও অনমোল ঠাকুর এরা দুজনেই পদার্থবিদ্যা বিভাগ ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি কানপুরে পি এইচ ডি করছে তাহলে এই হল শৈলেন্দ্র কুমার প্রথম প্রশ্ন টি লেঞ্জ এর সুত্র Lenz's law নিয়ে এটি আসলে সোজাসুজি মাত্রা বিশ্লেষণ নিয়ে প্রশ্ন কিন্তু এই প্রশ্ন সমাধান করার আগে তোমাদের এই উপপাদন নিয়ে কিছু বলব যা তোমরা ইউনিট ছয়ের উনপঞ্চাশতম পাঠক্রমে দেখেছিলে অ্যাসাইনমেন্ট 6 এর প্রথম প্রশ্ন সমাধান করছি এই প্রশ্নে বলা হয়েছে যেমন তোমরা উনপঞ্চাশতম পাঠক্রমে দেখেছিলে একটি পরিবাহী পদার্থের নল আছে যার মধ্যে দিয়ে একটি চুম্বক নিচে পড়ছে আর সেই চুম্বকের জন্য সৃষ্ট ফ্লাক্স বদলে যাচ্ছে তাই জন্য নলের মধ্যে এডি প্রবাহের সৃষ্টি হচ্ছে এবং এই এডি প্রবাহ চুম্বকের গতি কে বিরোধ করে আরেকটি বল যা হল মাধ্যাকর্ষণ বল সেটি চুম্বক টি কে নিচের দিকে টানে তাই এই দুই বিরোধী বলের কারণে কিছুক্ষন পর চুম্বকটির কোন ত্বরণ থাকেনা আর চুম্বক টি অর্জন করে এক বেগ যার নাম হল প্রান্তিক বেগ v T এই প্রান্তিক বেগ সমান হয় চুম্বক টির ভর গুন মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ বাই ড্র্যাগ গুণাঙ্ক এই ড্র্যাগ গুণাঙ্ক কে মিউ নট আলফা হিসেবেও লেখা হয়

তোমরা যদি অ্যাসাইনমেন্ট টি পড়ো তোমরা এটা দেখতে পাবে মিউ নট আলফা গুন সিগমা বিটা গুন চুম্বক টির চৌম্বক ভ্রামক M গামা গুন নলের বেধ বাই নলের অন্তঃ ব্যাসার্ধ টু দি পাওয়ার 4 এই সব কে গুন করব একটি ধ্রুবক দিয়ে যার কোন মাত্রা নেই এবার এই সমীকরণ টির নাম দিলাম এক ও এর নাম দিলাম দুই প্রথম সুত্র টি থেকে তোমরা k এর মাত্রা হিসেব করতে পারবে k সমান m g বাই v T অর্থাৎ ভর একটি M g এর মাত্রায় আছে L T টু দি পাওয়ার ঋণাত্মক দুই v T এর মাত্রা তো বেগের মাত্রা মানে L T টু দি পাওয়ার ঋণাত্মক এক

তাহলে কার্যকরভাবে k এর যা মাত্রা আমরা পাচ্ছি তা হল M এক L 0 আর T ঋণাত্মক এক দ্বিতীয় সমীকরণ থেকে পাচ্ছি k সমান C মিউ আলফাএই সমীকরণে আমি প্রত্যেক টি রাশির মাত্রা একে একে লিখব তাহলে মিউ নট এর মাত্রা হল M L T ঋণাত্মক দুই I ঋণাত্মক দুই সিগমার মাত্রা হল I দুই বাই M L তিন T ঋণাত্মক তিন আর চৌম্বক ভ্রামকের মাত্রা হল L দুই I এক b বিয়োগ a এর মাত্রা পরের পাতায় যাই হল L আর a এর মাত্রা ও L তাহলে এবার আমরা k লিখতে পারি এই ভাবে মিউ থেকে M L T ঋণাত্মক দুই I ঋণাত্মক দুই এই সবের টু দি পাওয়ার আলফা তারপর সিগমা থেকে I দুই বাই M L তিন T ঋণাত্মক তিন এই পুরো টার টু দি পাওয়ার বিটা এর জন্য বিটা এখানেও বিটা আর ভ্রামকের থেকে L দুই I এক টু দি পাওয়ার গামা এরপর b বিয়োগ a থেকে L ডেল্টা বাই a এর L থেকে L 4 এবার তাহলে বিশদে সব লিখে নিয়ে হিসেব করতে পারব তাহলে k এর মাত্রা হিসেব করতে আমরা লিখব M T ঋণাত্মক এক যা আমরা প্রথম সমীকরণ থেকে পেয়েছিলাম এবার এর সমান হল যা আমরা দ্বিতীয় সমীকরণ থেকে পেয়েছি মানে M আলফা বিয়োগ বিটা তারপর L আলফা বিয়োগ 3 বিটা যোগ 2 গামা যোগ ডেল্টা বিয়োগ 4 এবার T থেকে আসছে ঋণাত্মক 2 আলফা যোগ 3 বিটা আর I থেকে পাচ্ছি ঋণাত্মক 2 আলফা যোগ 2 বিটা যোগ গামা এবার দুদিকের মাত্রা গুলি তুলনা করি M এর মাত্রা থেকে আমরা পেলাম আলফা বিয়োগ বিটা সমান 1 এর নাম দিলাম সমীকরণ 3 দৈর্ঘের জন্য এখানে তোমরা দেখতেই পাচ্ছো কোন L নেই তাই আলফা বিয়োগ বিটা যোগ 2 গামা যোগ ডেল্টা বিয়োগ 4 সমান 0 T এর মাত্রা আমাদের দেয় ঋণাত্মক 2 আলফা যোগ 3 বিটা সমান ঋণাত্মক 1 I থেকে পাচ্ছি ঋণাত্মক 2 আলফা যোগ 2 বিটা যোগ গামা সমান 0 এবার আমাদের এই সমীকরণ গুলি সমাধান করতে হবে সমীকরণ তিন থেকে আমরা দেখতে পাই বিটা সমান আলফা বিয়োগ ঋণাত্মক এক এই মান টি নিয়ে এই সমীকরণে বসানো যায় সমীকরণ পাঁচে আমাদের এখানে চারটি সমীকরণ আছে আর আছে চারটি অজানা রাশি তাই আমরা সহজেই এগুলির সমাধান করতে পারি তাহলে এখানে আমি এবার উত্তর লিখি আলফা আমরা পেলাম 2 বিটা পেলাম 1 গামা আমরা পেলাম 2 আর ডেল্টা পেলাম 1 আমরা এই উত্তর গুলি পরীক্ষা করে দেখতে পারি যেমন ধরো এই সমীকরণ তিনে আছে আলফা বিয়োগ বিটা সমান 1 এখানে আলফার মান 2 আর বিতার মান 1 বসালে আমরা সত্যি 1 পাই তাহলে তোমরা দেখছ উত্তর মিলে যাচ্ছে আরেকটি সমীকরণ পরীক্ষা করি গামার মান দিয়ে এই সমীকরণে ঋণাত্মক 2 আলফা যোগ 2 বিটা গামা সমান 0 এখানে যদি আলফা সমান দুই বসানো হয় এটি হবে ঋণাত্মক চার বিটা সমান এক বসালে পাবো দুই অর্থাৎ গামা সমান পেলাম দুই একই ভাবে ডেল্টার জন্য ও করা যেতে পারে এবার আসি দ্বিতীয় সমস্যায় যা একটি ক্ষেত্রের অসংরক্ষণশীলতা নিয়ে এই হল রেখাচিত্র টি এটি একটি সলেনয়েড আর সলেনয়েডের জন্য সৃষ্টি হবে তড়িৎ ক্ষেত্র আসলে তৈরি হয় e m f আর সেই e m f ধরো আমরা এই বিন্দু থেকে শুরু করলাম এই বিন্দু থেকে শুরু করে আমরা ঘুরে এলাম এই লুপে এই পথে এলে 20 ভোল্ট বেড়ে যাবে মানে একবার লুপে ঘুরলে কিছু ভোল্ট বেড়ে যাবে কিন্তু এটি যদি সংরক্ষনশীল হতো মোট বৃদ্ধি 0 হত কিন্তু এখানে বৃদ্ধি আছে যা প্রশ্ন অনুযায়ী 20 ভোল্ট অর্থাৎ এটি সংরক্ষনশীল নয় বক্তৃতায় এটিও বলা হয়েছিল তাহলে আমরা জানতে চাই এই বিভব পতনের মান এই রোধের দুই প্রান্তে এই রোধ টি ভোল্টেজের মান কত হবে আমরা এই তিনটি রোধের দুই প্রান্তের বিভব ও মেপে দেখব তার জন্য আমরা ব্যবহার করব কারশফের সুত্র Kirchhoff's law এখানে একটি লুপ আঁকলাম ধরে নাও এই লুপে প্রবাহের দিক হল এই দিকে তার মধ্যে একটি ভাগ যাবে এই দিকে ধরা যাক I I1 ও এটি I 2 এবার ধরা যাক দুটি লুপ একটি এখানে ও আরেকটি এখানে এবার আমরা এই লুপের জন্য কারশফের সমীকরণ লিখব সমীকরণ টি হবে দাঁড়াও তার আগে বলে নিই যে এই ভোল্ট মিটারের রোধ হল R এখন আমরা কারশফের সমীকরণ এই ভাবে লিখতে পারি এই রোধের দুই প্রান্তে বিভবপ্রভেদ হবে 3 I আর এই মিটারের দুই প্রান্তে তা হবে R I 2 এই লুপে এর সমান হবে 0 এখানে 0 হবে কারণ এই লুপ টি বর্তনীর বাইরে তাই এখানে কোন ফ্লাক্সের পরিবর্তন নেই তাই আমরা এখানে 0 লিখতে পারি এবার পরের লুপে যাওয়া যাক একে নাম দিই লুপ দুই এবার এই লুপের জন্য সমীকরণ লিখি সেটি এই রকম হবে 4 I1 তারপর I1 প্রবাহ যাচ্ছে 1ওহম রোধের মধ্যে দিয়ে তাই সেটি হবে I1 তারপর 2ওহম রোধের দুই প্রান্তে ভোল্টেজ হবে 2 I1 শেষে 3 ওহম রোধের দুই প্রান্তে ভোল্টেজ হবে 3I ও এই সবের সমান হল 20 ভোল্ট এখন এই সমীকরণ টি হয়ে যায় 7 I 1 যোগ 3 I সমান 20 ভোল্ট এদিকে আমরা দেখতে পাচ্ছি যে I আসলে হল I 1 যোগ I 2 তাহলে সেটি লিখি I সমান I 1 যোগ I 2 তাই এই সমীকরণ টি হয়ে যায় 7 I 1 যোগ 3 গুন I 1 যোগ I 2 অর্থাৎ 10 I 1 যোগ 3 I 2 সমান 20 ভোল্ট এর নাম দিলাম সমীকরণ এক আর আগের লুপের সমীকরণ থেকে পাচ্ছি 3 I যোগ R I 2 সমান 0 আমরা এই ভাবে লিখতে পারি 3 I 1 যোগ I 2 যোগ R I 2 সমান 0 অর্থাৎ 3 I 1 যোগ 3 যোগ R I 2 সমান 0 আগের সমীকরণ টি এখানে আবার লিখি তাহলে 10 I 1 যোগ 3 I 2 সমান 20 ভোল্ট তার মানে আমাদের কাছে আছে দুটি রৈখিক সমীকরণ দুটি অজানা রাশির জন্য তাই আমরা তাদের সমাধান করতেই পারি তাই করতে এখানে গুন করলাম 10 দিয়ে যাতে I 1 কে সরানো যায় আর এখানে গুন করলাম 3 দিয়ে

এটি সমাধান করে পেলাম I 2 সমান আমি সরাসরি উত্তর এখানে লিখে দিচ্ছি ঋণাত্মক 60 বাই 21 যোগ 10 R এবার বিভব V1 হল R I 2 তাই আমরা পেয়ে যাই V1 সমান R গুন ঋণাত্মক 60 বাই 21 যোগ 10 R এবার R দিয়ে ভাগ করি পাবো V 1 সমান ঋণাত্মক 60 বাই 21 বাই R যোগ 10 এবার আসি ভোল্ট মিটার টি তে ধরে নিই এই ভোল্ট মিটারের R অত্যন্ত বড় সেই লিমিটে আমরা পাই V 1 সমান ঋণাত্মক 60 বাই এই রাশি টি শূন্য হয়ে যায় তাই নিচে থেকে যায় 10 অর্থাৎ V 1 সমান ঋণাত্মক 6 ভোল্ট এবার বর্তনীর V 2 কি হবে V 2 আসলে 20 ভোল্ট যোগ V 1 যার মান ঋণাত্মক 6 ভোল্ট তাই V 2 হয়ে যায় 14 ভোল্ট এবার এই সমস্যা টির সঙ্গে যেই উপপাদন টি তোমরা দেখেছিলে তার সম্পর্ক খুঁজি সেখানে আমাদের কাছে একটি বর্তনী ও একটি রোধ ছিল এই বর্তনী তে ফ্লাক্স এর পরিবর্তন হচ্ছিল আমরা ভোল্ট মিটার টি একবার একদিকে সংযুক্ত করেছিলাম আর পরে আবার অন্য দিকে সংযুক্ত করেছিলাম আমরা দুই বারে ভিন্ন ভোল্টেজ পেয়েছিলাম আমরা দেখিয়েছিলাম ক্ষেত্র সংরক্ষনশীল না আর ঠিক সেটিই এই বর্তমান সমস্যা টি আমাদের সমাধান করে দেখাল আমরা দেখলাম একটি বর্তনী তে চার রকমের রোধ থাকলে যদি একটি সলেনয়েড থাকার ফলে ফ্লাক্স পরিবর্তন হয় এক দিকের ভোল্টেজ দেখা যায় 6 ভোল্ট আবার অন্য দিকে তা দেখা যায় 14 ভোল্ট তোমরা তা কুড়ি বিয়োগ 14 করে সমাধান করো কিন্তু আসলে দেখো দ্বিতীয় বর্তনী টি এটি কিন্তু আমি আলাদা ধরে নিতে পারতাম একটি বর্তনী ও একটি রোধ এই তিনটি রোধ মিলে হবে একটি রোধ আর আমরা হিসেব করব ভোল্টেজ এখানে যা আসে 14 ভোল্ট এটি কিন্তু ক্ষেত্রের বাইরে ও কিন্তু খুব বিশদে হিসেব করেছে ভোল্ট মিটারের রোধ বিবেচনা করেছে ও লিমিট নিয়েছে R অসীম হওয়ার ও I2 শুন্যের দিকে যাওয়ার যাতে দুটির গুণফল কিন্তু ঠিক ভাবে 6 ভোল্ট চলে এসছে এটি কিন্তু সরাসরি ও করা যায় আমি যদি R কে অসীম ধরি প্রথম থেকেই এখানে ছিল 1 ওহম 2 ওহম এখানে 3 ওহম এখানে আর 4 ওহম এখানে এবার আমি যদি এই ভোল্ট মিটার টির R অসীম ধরে নিই প্রথম থেকেই তখন এই লুপের মধ্যে প্রবাহ সমান হবে 2 অ্যাম্পেয়ার আর আমি যদি এই পথে ঘুরি তোমরা দেখবে বিভব প্রভেদ হচ্ছে 6 ভোল্ট যোগ V r যার সমান হল 0 কারণ এইদিকে কোন EMF তৈরি হয় না এখান থেকে তোমরা পাবে V r সমান ঋণাত্মক 6 ভোল্ট এবার আমি যদি অন্য দিকের লুপে ঘুরি ও একই রকম বিশ্লেষণ করি আমি পাবো V r সমান14 ভোল্ট অর্থাৎ একই উত্তর কিন্তু আগের উপায়ে করা সমাধান টি একপ্রকার লিমিট ব্যবহার করে এসছিল তাই তোমরা তা নিয়ে সন্দেহে থাকতে পারো আসলে জানো কি এখানে কিছুটা প্রবাহ ভোল্ট মিটার থেকে লিক করে থাকতে পারে এখানে তোমাদের খুব যত্নসহকারে করা বিশ্লেষণ দিয়ে দেখানো হল যে ভোল্ট মিটারের রোধ R যদি অসীমের দিকে যায় I 2 যায় 0 এর দিকে ও তাদের গুণফল আমাদের দেয় সেই মান যা আমরা মাপতে পারি এভার তৃতীয় সমস্যায় আছে একটি আহিত কণা যা z অক্ষ বরাবর চলেছে ধনাত্মক z অক্ষ বরাবর একটি স্থায়ী বেগ V তে সেটি মুল বিন্দু দিয়ে পার হয় তাহলে এই হল আহিত কণা সেটি চলেছে ধনাত্মক দিকে এটি হল মুল বিন্দু আমরা জানতে চাই বৈদ্যুতিক সরণ প্রবাহ ঘনত্ব মুল বিন্দু তে তাহলে এই আধান টি যখন চলবে তার জন্য সৃষ্টি হওয়া তড়িৎ ক্ষেত্র এই মুল বিন্দু তে বদলে যাবে আর এই তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনের ফলে আবেশিত হবে চৌম্বক ক্ষেত্র আর যার জন্য এই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে তা হল বৈদ্যুতিক সরণ প্রবাহ তাহলে বৈদ্যুতিক সরণ প্রবাহ গণনা করতে আমরা ধরে নেব যে কণা টি কোন এক নির্দিষ্ট সময়ে আছে r এ ও সেটি সময় t এর ফাংশান কারণ কণা টি চলন্ত তাই r t তখন মুল বিন্দু তে ক্ষেত্র E এই আধান কণা টির জন্য হবে 1 বাই 4 পাই এপসাইলন নট q যা হল তার আধান তার বেগ হল v তাই এখানে q বাই r স্কয়ার এই আধান দ্বারা সৃষ্ট ক্ষেত্র হবে ঋণাত্মক দিকে তাই এখানে একটি ঋণাত্মক চিহ্ন দিয়ে দিলাম তাহলে এই হল তড়িৎ ক্ষেত্র যা সৃষ্টি হয়েছে এই আধানের জন্য যাই আধান টি চলন্ত আমাদের বলা হয়েছে যে সেটি চলেছে একটি স্থায়ী বেগে আমরা জানি যেই হারে r পরিবর্তন হয় তাকে বলে v এবার তাহলে আমরা এই সমীকরণ টির সমাধান করতে পারব r t সমান হল v গুন t যোগ কোন ধ্রুবক c আমাদের এটাও বলা হয়েছিল যে কণা টি মুল বিন্দু দিয়ে গেছে t সমান 0 তে তাই t যখন 0 r হল 0 এখান থেকে পেয়ে যাই c সমান 0 এবার তড়িৎ ক্ষেত্র E ও t এর ফাংশান যা হল 1 বাই 4 পাই এপসাইলন নট q বাই v স্কয়ার t স্কয়ার ঋণাত্মক z দিকে এবার বৈদ্যুতিক সরণ প্রবাহ ঘনত্ব আসলে সমান হল এপসাইলন নট d E dt এখান থেকে পাবো 1 বাই 4 পাই এপসাইলন নট q বাই v স্কয়ার v হল স্থায়ী তাই d d t 1 বাই t স্কয়ার তোমরা এবার হিসেব করো তোমরা পাবে 1 বাই 2 পাই q বাই v স্কয়ার t কিউব ধনাত্মক z দিকে লক্ষ্য করো এই সমস্যায় আধান টি যদি মুল বিন্দুর দিকে সরে যদিও ক্ষেত্র নিচের দিকে নির্দেশ করছে তাও আমাদের সরন প্রবাহ হচ্ছে ধনাত্মক z দিকে এটা প্রথমে ভাবলে একটু সন্দেহজনক মনে হতে পারে কিন্তু যখন এই ভাবে ভাববে যে সময়ের সাথে ক্ষেত্রের মান আসলে কমে যাচ্ছে আর তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনের হার সরণ প্রবাহের সঙ্গে সমানুপাতিক তখন বুঝতে পারবে যে সরণ প্রবাহ ধনাত্মক z দিকেই হওয়া উচিত চতুর্থ সমস্যা আমাদের গণনা করতে হবে চৌম্বক ক্ষেত্র সেই আধান কণা টির জন্য যার বর্ণনা আমরা সমস্যা তিনে পেয়েছিলাম এই তড়িৎ ক্ষেত্র আমরা হিসেব করতে চাই মুল বিন্দু থেকে একটি দূরত্ব r এ x y তলে এক উপায়ে আমরা এর সমাধান করতে পারি বায়ো স্যাভার্ট সুত্রের সাহায্যে কারণ আধান টি চলন্ত আর তাই তাকে প্রবাহ হিসেবে ভাবা যেতে পারে কিন্তু এটি সঠিক উপায় না কারণ এই ভাবে চলন্ত আধান কখনো স্থায়ী প্রবাহের সৃষ্টি করতে পারেনা অথচ বায়ো স্যাভার্ট সুত্র সুধুই স্থায়ী প্রবাহের জন্য বৈধ তাই এই সমস্যার সমাধান করতে আমাদের গণনা করতে হবে প্রবাহ ঘনত্ব সরণ প্রবাহ ঘনত্ব মুল বিন্দু থেকে r দূরত্বে সৃষ্ট পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য আমরা জানি যে চৌম্বক ক্ষেত্রের কার্ল হল মিউ নট এপসাইলন নট dE dt সুত্রে আসলে j কন্ডাকশান ও থাকে কিন্তু এখানে তো কোন পরিবাহিতা প্রবাহ নেই তাই এই পদ টি এখানে অগ্রাহ্য করা হয়েছে তাহলে এবার সমস্যা টি দেখি এখানে আধান ওপর দিকে যাচ্ছে এটি হল x y তল আর আমরা এই বিন্দু তে চৌম্বক ক্ষেত্রের মান হিসেব করতে চাই এটি হল R তাহলে আমরা চৌম্বক ক্ষেত্রের মান হিসেব করতে কি করতে পারি আমরা গণনা করতে পারি এই পথ দ্বারা আবদ্ধ তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন তাহলে পৃষ্ঠের ওপরে ইন্টিগ্রেট করি দুদিকেই স্টোক্স উপপাদ্য থেকে আমরা জানি যে একে লেখা যায় B এর ইন্টিগ্রেশান এই পথ ধরে যা এই পৃষ্ঠ কে ঘিরে রেখেছে এটা খেয়াল রেখো যে যেহেতু আমরা ঘড়ির কাঁটার উল্টো দিকে চলেছি d a এর দিক ওপর দিকে হবে যেমন এখানে দেখছ এখানে আমি সম্পুর্ণ ডেরিভেটিভ ব্যবহার করব কারণ ক্ষেত্র এখানে সুধুই t নির্ভরশীল এবার আমরা গণনা করব এবার আমরা দেখতে পাচ্ছি যে এটি হল ফ্লাক্স যা এই পৃষ্ঠের দ্বারা আবদ্ধ

তাই আগে ফ্লাক্সের হিসেব টাই করে নিই তড়িৎ ক্ষেত্রের জন্য ফ্লাক্স হল E da এবার তড়িৎ ক্ষেত্র E ধরে নাও এই হল সেই পৃষ্ঠ যার ওপরে আমরা ফ্লাক্স হিসেব করতে চাই এই হল মুল বিন্দু এবার আমরা কোন বিন্দু নিই বা একটি বৃত্তাকার ফালি নেওয়া যাক এবার এখানে যে কোন বিন্দু তে তড়িৎ ক্ষেত্র ধরো এটি হল s আর এই হল বিন্দু আধান তাহলে আধান টির দূরত্ব মুল বিন্দু থেকে হবে v t কারণ এর বেগ স্থায়ী যা হল v আমরা আগের প্রশ্নেই দেখেছিলাম তাহলে এই দূরত্ব টি হল s স্কয়ার যোগ v স্কয়ার t স্কয়ার এর স্কয়ার রুট আবার এই বিন্দু তে তড়িৎ ক্ষেত্র হল 1 বাই 4 পাই এপসাইলন নট q বাই এই দুরত্বের স্কয়ার অর্থাৎ s স্কয়ার যোগ v স্কয়ার t স্কয়ার আর একটি দিক আছে এই দিক কে বলা যাক k দিক ফ্লাক্স গণনা করতে আমাদের শুধু এই কম্পোনেন্ট টিই লাগবে আমরা এইদিকের Refer time 2856 কম্পোনেন্টে আগ্রহী নই

এবার এই কম্পোনেন্ট হিসেব করব এই কোণ টি কে নাম দিলাম থিটা তোমরা দেখছ এই কোণ টির সমান হল এই কোণ টি তাহলে এই কম্পোনেন্ট ধরো এর নাম E কম্পোনেন্ট তো এই E কম্পোনেন্ট সমান হবে E কস থিটা যেখানে কস থিটা হল এখান থেকে দেখতে পারো v t বাই s স্কয়ার যোগ v স্কয়ার t স্কয়ার তাহলে E কম্পোনেন্ট সমান হবে 1 বাই 4 পাই এপসাইলন নট q v t বাই s স্কয়ার যোগ v স্কয়ার t স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 তোমরা দেখতে পাচ্ছো এই কম্পোনেন্ট টির দিক হল z দিকের উল্টো দিকে তাই আমরা এখানে z লিখব একটি ঋণাত্মক চিহ্নের সাথে এবার E d a হবে ঋণাত্মক 1 বাই 4 পাই এপসাইলন নট q v t বাই s স্কয়ার যোগ v স্কয়ার t স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 এর ইন্টিগ্রেশান এই d a আমরা ছোট ছোট অংশের ওপর ইন্টিগ্রেট করতে পারি আর তা লিখতে পারি 2 পাই s ds এই ইন্টিগ্রেশান আমাদের দেবে q এখানে এটি কেটে গেল এখানে আছে 2 2 এপসাইলন নট আর তারপর আছে v t s ds বাই s স্কয়ার যোগ v স্কয়ার t স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 এই ইন্টিগ্রেশান টি সহজ এর উত্তর আমি এখানে লিখে দিচ্ছি উত্তর হল ঋণাত্মক q বাই এপসাইলন নট v t বাই আচ্ছা আমরা এই ইন্টিগ্রেশান টি করছি 0 থেকে R অবধি তাহলে ইন্টিগ্রেশান করছি 0 থেকে R অবধি তাহলে এখানে পেলাম R স্কয়ার যোগ v স্কয়ার t স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 বিয়োগ 1 তাহলে আমরা ফ্লাক্স পেয়ে গেলাম

এবার তাহলে সময়ের সাপেক্ষ্যে ফ্লাক্সের পরিবর্তন গণনা করি d dt E ডট da যার মান হল q v বাই এপসাইলন নট R স্কয়ার বাই R স্কয়ার যোগ v স্কয়ার t স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 এবার মনে করো B ডট dl পথের ওপরে ইন্টিগ্রেট করলে তার সমান হয় মিউ নট এপসাইলন নট গুন এই ফ্লাক্সের পরিবর্তন অর্থাৎ q v বাই এপসাইলন নট R স্কয়ার বাই R স্কয়ার যোগ v স্কয়ার t স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 যা আমরা আগেই গণনা করেছি

তাহলে এই দুটি কেটে যাচ্ছে আর এই পথের ওপর ইন্টিগ্রেশান এই হল আধান টি যেহেতু B এর মান সব বিন্দু তেই সমান আমরা লিখতে পারি এটা R 2 পাই R B যেখানে B হল মিউ নট q v আর এই পুরো টা তাহলে এখানে থেকে B এর মান আসছে মিউ নট বাই 2 পাই গুন q v R বাই R স্কয়ার যোগ v স্কয়ার t স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 এবার এর দিক হল ফাই তাই চৌম্বক ক্ষেত্র হল ফাই দিকে এটি কিন্তু 4 পাই হওয়া উচিত তাহলে দেখে নিই এই 2 টি আমাদের রেখে দেওয়া উচিত ছিল সেটিই এই পর্যন্ত চলে আসবে আর এখন আমরা পাবো চুড়ান্ত উত্তর মিউ নট বাই 4 পাই তার মানে সঠিক বিকল্প হল বিকল্প D